বার্ষিক সেল কালচারের বক্তৃতা ক্রমে আবার স্বাগত শেষ ক্লাসে আমরা এক ভার্চুয়াল গবেষণাগার তৈরি করেছিলাম যা আমার মনে হয় তোমরা কিছুটা বুঝতে পেরেছ লে আউট এবং বাজেট জনিত সমস্যা প্রভৃতি বিষয় গুলি তোমাদের মনে রাখতে হবে এখন আমি আরও উন্নত মানের ফেসিলিটির জন্য কিছুটা সময় দেব সেল কালচার গবেষণাগারে এগুলোর কথা বেশিরভাগ সময়ই বলা হয় না কিন্তু তোমাদের মধ্যে কারোর কারোর এগুলির কথা ভাবতেও হতে পারে আমরা ইতিমধ্যেই লেআউট তৈরি করে ফেলেছি এখন আরো কিছু নির্দিষ্ট জিনিস আমাদের যোগ করতে হবে এ কারণেই আমি তোমাদেরকে অনেকটা জায়গা ছেড়ে রাখতে বলেছিলাম আজকে আমরা তৃতীয় সপ্তাহের তৃতীয় লেকচার শুরু করতে চলেছি এখন আমরা সেল কালচার গবেষণাগারের কিছু বিশেষ পরিস্থিতি এবং বিশেষ ফেসিলিটির ব্যাপারে আলোচনা করব ধরা যাক তুমি স্পেস বায়োলজি নিয়ে কাজ করছ এবং তোমার একটা সেল কালচার ফেসিলিটির প্রয়োজন এখন তোমার কাছে একটা সেল কালচার ফেসিলিটি আছে এবার তোমাকে নির্দিষ্ট পরীক্ষার জন্য আলাদা আলাদা জায়গা রাখতে হবে স্পেস বায়োলজির একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হল ইনভিট্রো কালচারে কোষ বৃদ্ধি স্টিমুলেট করা এসব ক্ষেত্রে জিরো গ্রাভিটি স্টিমুলেটর ব্যবহার করা হয় সবথেকে সরল স্টিমুলেটর হল ক্লিনোস্ট্যাট এটা একটা অত্যন্ত মজাদার জিনিস এতে একটা সেটআপ থাকে যা একটা নির্দিষ্ট rpm এ আবর্তন করে এখন তোমার নমুনা টিকে এখানে কোথাও রাখতে হবে কোষগুলো অভিকর্ষ জনিত পরিবর্তন অনুভব করে সেজন্য অভিকর্ষের মান পরিবর্তিত হতে থাকে জাপানের প্যানাসনিক এই ধরনের যন্ত্র তৈরি করে বা তুমি তোমার পরিচিত ইঞ্জিনিয়ারদের সাহায্য নিতে পারো বা অনলাইনেও এই ধরনের যন্ত্র পাওয়া যায় এদের আসল উদ্দেশ্য হলো এক ধরনের জিরো গ্রাভিটি বা মাইক্রো গ্রাভিটির অবস্থা তৈরি করা যেখানে কোষগুলো বৃদ্ধি পেতে পারে তুমি এই জায়গায় যে ডিসে কোষ বৃদ্ধি করিয়েছো সেই ডিসটি রেখেছো এখান থেকে কোন কিছু নমুনাটির উপর গড়িয়ে পড়বে না ভিতর ভালোভাবে সিল করে দিতে হবে সঠিক গ্যাসীয় আদান প্রদান নিশ্চিত করতে হবে এবং ক্লিনোস্ট্যাট এর মধ্যে নমুনাটি ঘুরতে থাকবে সুতরাং তুমি যদি তোমার ফ্যাসিলিটিতে এই ধরনের কোন সিস্টেম রাখতে চাও তাহলে তোমাকে দেখতে হবে কোথায় তুমি একে রাখতে পারো এই জন্যই আমি তোমাকে অনেকটা জায়গা ছেড়ে রাখার কথা বলেছিলাম কারণ তুমি জানো না তোমার কি ধরনের জিনিস প্রয়োজন হতে পারে উদাহরণস্বরূপ ধরা যাক এখানে একটা স্পেস বায়োলজি সেটআপ রয়েছে তাহলে এটা একটা বিশেষ সেটআপ যা তুমি এর সাথে যোগ করছো বা ধরা যাক তুমি এক ধরনের চরমভাবাপন্ন পরিবেশ সৃষ্টি করতে চাইছ ধরা যাক তুমি উত্তর মেরু বা দক্ষিণ মেরুর মতো পরিস্থিতির সৃষ্টি করতে চাইছ তাহলে তোমার যথাযথ ইনকিউবেটর লাগবে যেখানে তুমি এই ধরনের অবস্থা স্টিমুলেট করতে পারবে তোমাকে এগুলো আলাদা আলাদা জায়গায় রাখতে হবে তুমি যখন গবেষণাগার নিয়ে পরিকল্পনা করছো তখন তুমি জানো না কোথায় গিয়ে তা থামবে কিন্তু তুমি যে ধরনের পরিস্থিতিরই শিকার হও না কেন তুমি তার সমাধান করার চেষ্টা করবে এই ধরনের মানসিকতা তোমার থাকতে হবে সারা পৃথিবী জুড়ে বেশকিছু গবেষণাগার রয়েছে যেগুলি মাইক্রো স্ট্রাকচারে কোষ ইন্টিগ্রেট করার কাজ করছে তুমি নিশ্চয়ই বায়োমেম্স এর ব্যাপারে শুনেছ এর প্রথম এম্ হলো মাইক্রো ই হলো ইলেক্ট্রো দ্বিতীয় এম্ হলো মেকানিক্যাল এবং এস্ হলো সিস্টেম বায়োলজিক্যাল মাইক্রো ইলেক্ট্রো মেকানিকাল সিস্টেম হলো আসলে মাইক্রো স্ট্রাকচার আমরা এই ব্যাপারে পরে আসছি বাজারে আরও একটি প্রচলিত শব্দ রয়েছে তা হল ল্যাব অন এ চিপ এটা কিছুই নয় একটি ছোট সেটআপ যার মধ্যে কোষগুলি বৃদ্ধিপ্রাপ্ত হয় এই যন্ত্রটি স্বয়ংসম্পূর্ণ অর্থাৎ মিডিয়াম থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস যা যা তোমার লাগবে সবকিছুই এর মধ্যে সরবরাহ করা আছে আমি এ ব্যাপারে পরে আলোচনা করছি তোমরা এখন শুধু আমার কথা শোনো এবং এ ব্যাপারে ভাবো এই ধরনের কাজের জন্য তোমাকে কিছুটা জায়গা রেখে দিতে হবে বা তুমি বাইরের ঘরের কোন জায়গা ব্যবহার করতে পারো তো এখানে আমাদের অটোক্লেভ টা আছে আর এখানে তোমার কাছে কিছুটা জায়গা আছেতুমি এই জায়গাটি ব্যবহার করতে পারো এই ধরনের সেট আপ গুলো ইলেকট্রিক্যাল রেকর্ডিং সেটআপ এর সাথে যুক্ত থাকে যেসমস্ত গবেষণাগার এই ধরনের ইলেকট্রিক্যাল রেকর্ডিং সিস্টেম মাইক্রো ইলেকট্রোড অ্যারে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার ইত্যাদির উপর কাজ করে সেসব ক্ষেত্রে আগে থেকেই তোমাকে অ্যাসেম্বলিগুলো তৈরি করে রাখতে হবে উদাহরণ হিসাবে ধরা যাক পরবর্তী চার পাঁচ বছরে তুমি গবেষণাগার গড়ে তুলতে চাইছো এবং কিভাবে গড়ে তুলতে চাও সে ব্যাপারে অবশ্যই তোমার ধারণা থাকতে হবে কি কি লাগবে তা তুমি শেষ মুহূর্তে ঠিক করতে পারো না যে কারণে আমি এগুলি যোগ করছি তার কারণ হলো আমরা সব সময় ভাবি আমরা আরও একটা ঘর রাখবো যেখানে আমরা এই কাজকর্মগুলো সম্পন্ন করব কিন্তু যেহেতু তোমার বায়োলজিক্যাল স্যাম্পেল গুলো রয়েছে তাই তোমাকে প্রগতিশীল ভাবে ভাবতে হবে এবং জিনিসগুলোকে তৎক্ষণাৎ যথাস্থানে হাজির করতে হবেযাতে কন্টামিনেশন কে যতটা সম্ভব কমানো যায় কারণ এই ধরনের কালচারের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হলো কন্টামিনেশন অ্যাসেপ্টিক টেকনিকে কাজ করবার সময় তুমি নিশ্চয়ই এই সবকিছু দেখেছো আমি তোমাকে এগুলোর হিন্ট দিচ্ছি তোমার কি কি করা উচিত সম্পূর্ণভাবে আমি বলে দিচ্ছি না এই সবকিছু কেমন দেখতে হবে তা আমি তোমাকে ভার্চুয়াল গবেষণাগারের মাধ্যমে বোঝাতে চাইছি যেমন স্টিকি ম্যাট রাখতে হবে ঘরে যাতে সঠিকভাবে বায়ু প্রবাহিত হয় তা নিশ্চিত করতে হবে লামিনার ফ্লো হুড কিভাবে ব্যবহার করবে বা কোথায় রাখবে বাইরের বাতাস প্রবেশ কিভাবে নূন্যতম রাখতে পারবে বা কোথায় স্লাইডিং ডোর রাখবে এগুলো হলো ছোট ছোট কিছু তথ্য যেগুলো তোমার অ্যাসেপ্টিক টেকনিকে কাজ করতে সাহায্য করবে তোমার যদি মাইক্রো ইলেকট্রো মেকানিকাল সিস্টেম বা এই জাতীয় বিষয়ে কাজ করবার পরিকল্পনা থাকে তাহলে গবেষণাগার তৈরি হয়ে যাওয়ার পরে নয় তোমাকে প্রথম থেকেই চিন্তাভাবনা শুরু করে দিতে হবে অথবা তুমি এমন কোন সহকর্মীকে এর সাথে যুক্ত করতে পারো যার ইলেকট্রোড এবং ইলেকট্রোডে কোষ ইন্টিগ্রেট করার অভিজ্ঞতা আছে এই ব্যক্তি এসে যাতে ভালোভাবে নির্দিষ্ট কাজ করতে পারে তার জন্য আমাদের তাকে যথাযোগ্য স্থান প্রদান করতে হবে সুতরাং আগে থেকেই পরিকল্পনা করতে হবে অনেক ব্যক্তি আছে যারা কোষের সাথে টক্সিনের ইন্টার অ্যাকশনের উপর কাজ করে সুতরাং তাদের জন্য একটা আলাদা হুড রাখতে হবে যেখানে তারা টক্সিক পদার্থ নিয়ে কাজ করবে এবং কোষের উপর টক্সিক পদার্থের প্রভাব পর্যবেক্ষণ করবে এসব ক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্ক হতে হবে কারণ এই ব্যক্তি এক অন্য ধরনের পদার্থ নিয়ে কাজ করছে যেহেতু পদার্থটি অত্যন্ত টক্সিক এবং অন্য কিছুর সাথে মিশে যেতে পারে তাই এসব ক্ষেত্রে তোমাকে এই ধরনের কালচারের জন্য একটা আলাদা ইনকিউবেটরও রাখতে হবে এই সমস্ত ব্যক্তিরা ইন্ডাস্ট্রি জনিত সমস্যা কোন ইনসেক্ট ফাঙ্গাস বা অন্যকিছু থেকে প্রাপ্ত টক্সিক পদার্থ নিয়ে কাজ করে সুতরাং তোমাকে বারবার ভাবতে হবে আরো একটি জিনিস সেটি হল মাইক্রোবিয়াল ফেসিলিটিকে ম্যামেলিয়ন সেল কালচার ফেসিলিটির থেকে যতটা সম্ভব দূরে রাখতে হবে এখন তোমার এমন পরিস্থিতি নাও থাকতে পারে সে ক্ষেত্রে তুমি হয়তো মাইক্রোবিয়াল এবং ম্যামেলিয়ন সেল কালচার ফ্যাসিলিটি পাশাপাশি রাখতে বাধ্য হবে কিন্তু যতটা সম্ভব এই দুই ফেসিলিটি কে কাছাকাছি না রাখার চেষ্টাই তোমাকে করতে হবে তোমাকে নিশ্চিত হতে হবে যে সমস্ত অ্যাসেপ্টিক টেকনিক পালন করা হচ্ছে তোমাকে প্রত্যেক পদক্ষেপে অতিরিক্ত সর্তকতা অবলম্বন করতে হবে যাতে তোমার ম্যামেলিয়ান সেল কালচার ফেসিলিটি বা অ্যানিমেল সেল কালচার ফেসিলিটি বা যে সেল কালচার তুমি ব্যবহার করছ তা মাইক্রোব দ্বারা কন্টামিনেটেড না হয়ে যায় এগুলো কেউ তোমাকে বলে দেবে না তোমাকে মনে রাখতে হবে এখন যদি তোমার কোন জায়গা না থাকে এবং তোমাকে সেল কালচার ফেসিলিটি মাইক্রোবিয়াল ফেসিলিটির কাছাকাছি রাখতে হয় তাহলে তোমার একমাত্র উপায় হল কঠোর আচরণবিধি মেনে চলা যাতে এক জায়গার কন্টামিনেশন অন্য জায়গায় ছড়িয়ে না পড়ে সুতরাং এতক্ষণ তোমরা দেখলে আমি কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলি নিয়ে আলোচনা অনেকদূর চলতে পারে সেজন্য আমি তোমাদের সাথে শুধু মাত্র স্পেস সিস্টেম বা স্পেস বায়োলজি বা চরমভাবাপন্ন পরিবেশযুক্ত সিস্টেম নিয়ে আলোচনা করলাম আমাদের একটা আলাদা ইনকিউবেটর থাকতে হবে অথবা ধরা যাক তুমি মাইক্রো ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেম এবং ইলেকট্রিক্যাল রেকর্ডিং নিয়ে কাজ করছো সুতরাং অবশ্যই তুমি সমস্ত ফেসিলিটি গুলোকে তোমার চারপাশে রাখতে চাইবে এবং এই জিনিসগুলো তখন খুবই সাহায্য করবে এ ব্যাপারে আমি পরে আসছি অনেকে মাইক্রো ফ্লুইডিকস এর উপর কাজ করছে আবার অনেকে রিঅ্যাক্টর ডিজাইন বা মাইক্রো রিঅ্যাক্টর এর উপর কাজ করে বা গ্যাস এক্সচেঞ্জ অ্যাসেমব্লির উপর কাজ করে আবার কিছু ব্যক্তি লিথোগ্রাফি নিয়ে কাজ করে এই সবকিছু মাইক্রো বা বায়ো মেম এর আওতাভুক্ত সুতরাং কিভাবে তুমি এই সবকিছু করবে বিভক্ত করবে কিনা তা তোমাকে ফ্যাসিলিটি গড়ে তোলার সময় মনে রাখতে হবে তোমার কাছে একাধিক উপায় রয়েছে ধরা যাক আমার কাছে এরকম একটা ফেসিলিটি রয়েছে আমি এই ফেসিলিটিকে বিভিন্ন উদ্দেশ্যে চারটি কক্ষে বিভক্ত করছি এক কোণা দিয়ে তুমি প্রবেশ করছ এবং তারপর তুমি সবকিছু সাজিয়ে নিচ্ছ তাহলে আমার xyz প্রভৃতির জন্য ফেসিলিটি আছে আমরা ভার্চুয়াল সিস্টেমে এরকম একটা ফেসিলিটি তৈরি করেছি যেটাতে দুটো ভাগ রয়েছে পার্ট ওয়ান এবং পার্ট টু তুমি চাইলে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোরও রাখতে পারো এই সবকিছুই খুব নির্ভর করে বেসিক ম্যানুয়ালে তোমাকে এইসব ড্রইং করে রাখতে হবে যাতে তুমি কি চাইছো তা তুমি ভিসুয়ালাইজ করতে পারো তুমি যা চাইবে তুমি সেই রকমই জিনিস পাবে কিন্তু সঠিকভাবে হোমওয়ার্ক না করলে তুমি বিপদে পড়তে পারো তাহলে কি কি বিষয় তোমাকে মনে রাখতে হবে প্রথমত কতজন ব্যবহারকারী কাজ করবে সেই সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত কি কি বিষয় নিয়ে কাজ হবে সেই অনুযায়ী তোমার কোন কোন জিনিসের সংস্থানের প্রয়োজন তা স্থির করা যাবে সবকিছুই তোমার বাজেটের উপর নির্ভর করছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হল তোমার মাইলস্টোন গুলো কি কি মাইলস্টোন বলতে ধরা যাক আজকে আমি প্রথম বছর শুরু করছি বা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ বছর শুরু করতে চলেছি ইত্যাদি এইসব কিছু আমি এই বছরের মধ্যে অর্জন করবো বা পরবর্তী ফান্ড ব্যবহার করে আমি এই কাজগুলো সম্পন্ন করব ইত্যাদি সেই জন্য তোমাকে জায়গা ব্যবহার করার পরিকল্পনা সঠিকভাবে করতে হবে অযথা বিশাল বিশাল জিনিসপত্র দিয়ে জায়গা ভরাট করা উচিত নয় যেগুলো তুমি জানো যে তোমাকে আবার পরে সরিয়ে ফেলতে হবে আমি অনেক লোককেই দেখেছি যারা অযথা জায়গা ভরাট করে রাখে যাতে গবেষণাগার পরিপূর্ণ দেখতে লাগে কিন্তু এটা বোকামি তোমরা এসব করো না ভেবে দেখো যদি পরবর্তী দশ বছর বা পরবর্তী কুড়ি বছরের জন্য আমার পরিকল্পনা থাকে তাহলে আমি কেন অযথা জায়গা ভরাট করে রাখবো জায়গাটা কিছুটা খালিই থাকুক এটা কোন সমস্যা নয় আরও একটা জিনিস যেটা আমি এখানে উল্লেখ করিনি তুমি যখন এই সেটআপ গুলোর পরিকল্পনা করছ তখন তোমাকে পাশের দেয়াল গুলিতে বিভিন্ন ম্যাটেরিয়াল রাখার জন্য স্টোরেজের ব্যবস্থা করতে হবে এখন যদি তুমি এগুলো দেওয়ালে রাখতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে একটা মই রাখতে হবে যেটা শুধুমাত্র গবেষণাগারের জন্যই ব্যবহার করা হবে তুমি গবেষণাগারের কোথাও মইটিকে রাখবে তাছাড়া এখন ভাঁজ করে রাখা যায় এমন মই ও পাওয়া যায় তুমি এই ধরনের মই ও রাখতে পারো যেটিকে তুমি ভাঁজ করে কোথাও রেখে দেবে এই ছোট ছোট পরামর্শ গুলো মনে রেখে দাও এগুলো তুমি যখন গবেষণাগার তৈরীর কাজ করবে তখন তোমাকে অনেক সাহায্য করবে এরপর আসছে তুমি ফ্যাসিলিটিতে কি ধরনের আলোর ব্যবস্থা রাখতে চাইছ অবশ্যই উজ্জ্বল এবং উন্নত মানের আলোর ব্যবস্থা রাখার পরিকল্পনা করা উচিত এছাড়াও প্রত্যেকদিন গবেষণাগারে কারা প্রবেশ করছে এবং বেরোচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে প্রথমত তাদেরকে অ্যাসেপটিক টেকনিক সম্পর্কে অত্যন্ত সতর্ক হতে হবে এবং দ্বিতীয়তঃ নিজস্ব পরিছন্নতা হল অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজস্ব পরিচ্ছন্নতার সাথে কোন রকমের আপোস করা চলবে না যদি তোমার শরীর ভালো না থাকে তাহলে অবশ্যই গবেষণাগারে না আসার পরামর্শ দেব পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হলো হেয়ার ক্যাপ ব্যবহার করা যাতে চুল পড়া বা ওই ধরনের কিছুর জন্য তোমার সিস্টেম কন্টামিনাটেড না হয়ে পড়ে একটা মাস্ক থাকাও জরুরি এর ফলে তোমার যদি সামান্য কাশি হয় তাহলেও তোমার সিস্টেম কন্টামিনাটেড হবে না প্রতিনিয়ত ল্যাব কোট পরিষ্কার করতে হবে গ্লাভস পড়ার আগে হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে তুমি সামান্য অ্যালকোহল ব্যবহার করে তোমার হাত পরিষ্কার করে নিতে পারো তোমাকে এই ধরনের প্রাথমিক নীতি গুলো অনুসরণ করে চলতে হবে তুমি যতক্ষণ গবেষণাগারের অভ্যন্তরে থাকবে সেই সময়টুকু যা খুশি তাই করা বা বেশি কথা বলা থেকে বিরত থাকতে হবে কারণ এগুলো ভীষণভাবে প্রভাব ফেলে কথা বলার সময় তুমি মুখ থেকে মাস্ক সরিয়ে নাও এবং এর ফলে চারপাশে অনেক কিছু ছড়িয়ে পড়ে এই ব্যাপারটি বিশেষভাবে প্রযোজ্য যখন তুমি লামিনার ফ্লো হুড নিয়ে কাজ করছ এই কারণে কাজ শেষ করার পর তোমাকে অ্যালকোহল দিয়ে লামিনার ফ্লও হুডের সামনের দিক দুই পাশ পিছনের দিক ভালোভাবে মুছে দিতে হবে কাজ শুরু করবার আগে আরও একবার ভালো করে মুছে নিতে হবে তোমার কাজ শেষ হয়ে গেলে ইউভি লাইট জ্বালিয়ে রাখতে হবে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টার জন্য পরবর্তী কাজ শুরু করার আগে বা তুমি চাইলে ফ্যানও চালিয়ে রাখতে পারো কিন্তু সে ক্ষেত্রে তোমাকে ফ্রন্ট ওপেনিংটা খোলা রাখতে হবে যাতে বায়ু প্রবাহ ক্রমাগত চলতে থাকে এবং তুমি এমন পরিকল্পনাও করতে পারো যে প্রত্যেক সপ্তাহ বা উইকেন্ডে লামিনার ফ্লও হুড পর্যবেক্ষণ এবং পরিষ্কার করা হবে এরপর আসা যাক ইনকিউবেটরের কথায় যখন তুমি ইনকিউবেটর খুলছো তখন তোমাকে অ্যাসেপটিক টেকনিক সম্পর্কে সতর্ক হতে হবে ইনকিউবেটর হলো গবেষণাগারের লাইফলাইন কারণ ওখানেই তুমি কোষগুলো রেখেছো আগে থেকে ট্রে এবং সেল্ফ নির্দিষ্ট করে রাখতে হবে নমুনা এবং অন্যান্য সবকিছু ইনকিউবেটরে রাখার আগে মাইল্ড অ্যালকোহল দিয়ে একবার মুছে নিতে হবে প্রতিনিয়ত না হলেও সপ্তাহে অন্তত একবার অবশ্যই তাকগুলিকে ভালোভাবে মুছতে হবে এছাড়াও ইনকিউবেটরের তলায় সব সময় একটা ট্রে রাখতে হবে বার বার জল বদলাতে হবে এবং এতে নির্দিষ্ট অ্যান্টিমাইক্রোবিয়াল ডিটারজেন্ট অবশ্যই যোগ করতে হবে ধরা যাক তুমি তোমার জিনিস ইনকিউবেটরের ভেতরে রাখছো এখন প্রথমত তোমাকে ইনকিউবেটর খুলে রাখা এবং বন্ধ করার সময় যতোটা সম্ভব ন্যূনতম রাখতে হবে তোমাকে সেইভাবেই পরিকল্পনা করতে হবে এবার ধরা যাক কোনো স্পিল ওভার ঘটেছে তোমাকে সাথে সাথে তা মুছে ফেলতে হবে এবং ট্রেটাকে বাইরে বার করে লামিনার ফ্লও হুডের ভিতরে নিয়ে গিয়ে পরিষ্কার ভাবে মুছে আবার যথাস্থানে রেখে দিতে হবে এ ব্যাপারে কোন অবহেলা করা চলবে না আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি অনেকবার লক্ষ্য করেছি তা হলো কার্বন ডাই অক্সাইড ইনকিউবেটর এর ক্ষেত্রে অনেকে ইনকিউবেটরের মধ্যেকার কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এর ট্র্যাক রাখতে ভুলে যায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ একটা নির্দিষ্ট পয়েন্টে নিচে নেমে গেলে তা নির্দেশ করবার জন্য ইনকিউবেটরে সেন্সর থাকে তাহলে এখানে একটা ইনকিউবেটর আছে এবং অবশ্যই ইনকিউবেটরের কাছে একটা অসিলেটর রয়েছে এর উপরে আরও একটা ইনকিউবেটর বসানো রয়েছে এই জায়গায় তুমি সিলিন্ডার গুলো ঝুলিয়ে রেখেছো আমি তোমাকে আরো দুটো সিলিন্ডার রাখার পরামর্শ দেব কারণ যখন এগুলো প্রায় শেষ হয়ে যাবে তখন তোমার বন্ধুরা ভুলে যেতে পারে এবং সেই মুহূর্তে কি করা উচিত তা তুমি ভেবে পাবে না এই ধরনের ঘটনা ঘটতে দেয়া চলে না সেই জন্য সবসময় ব্যাকআপ প্রস্তুত রাখা দরকার যেদিন তুমি এই সিলিন্ডার গুলোকে লাগাবে সেই দিন থেকে তোমাকে একটা লগ্ বুক বজায় রাখতে হবে এই লগ্ বুকের ওপরে স্টিকার আটকিয়ে সিলিন্ডারটি লাগানোর দিন মাস বছর প্রভৃতি লিখে রাখতে হবে এর থেকে সিলিন্ডার গুলো কত মাস চলবে তার একটা ভালো ধারনা আমরা করতে পারবো অর্থাৎ তোমাকে একটা সময় তালিকা তৈরি করতে হবে এবং এই কাজটি করতে অনেকেই ভুলে যায় তোমাকে তোমার সহকর্মীদের সাথে অনেক পরিকল্পনা করতে হবে সিলিন্ডার দুটি শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমাকে আবার এগুলিকে ভর্তি করার জন্য পাঠিয়ে দিতে হবে এ সময় এই সিলিন্ডার গুলো ওদের জায়গায় আসবে এখন তোমাদের মনে আছে নিশ্চয়ই আমি বলেছিলাম বাইরের ঘরে ব্যাকআপ প্রস্তুত রাখতে বাইরের ঘরের ব্যাকআপ সিলিন্ডার দুটি দেওয়ালের এই সবুজ দুটির জায়গায় আসবে এবং সবুজ দুটো নীল দুটির জায়গায় যাবে আর এই নীল দুটো আবার ভর্তি করার জন্য পাঠানো হবে তোমার গবেষণাগারে যাতে এই সবকিছুর কখনো ঘাটতি না হয় তা নিশ্চিত করতে হবে তাই এই সবকিছুর ট্র্যাক রাখবার জন্য তোমাকে অবশ্যই একটা লগ রেজিস্টার রাখতে হবে এবং তোমার গবেষণাগারের সদস্যদেরও উৎসর্গীকৃত হতে হবে Refer Time 2520আমি অনেক লোককে দেখেছি আমি অনেক গবেষণাগার কে Refer Time2523 এই ধরনের সমস্যার সম্মুখীন হতে দেখেছি আরও একটা জিনিস হল তুমি নিশ্চয়ই তোমার সেট আপে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখতে চাইবে এই UPS ফেসিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমাকে তোমার ফ্যাসিলিটিতে এই ইনকিউবেটর গুলো চালিয়ে রাখতে হচ্ছে লাইট অফ হলে ইনকিউবেটর গুলোও অফ হয়ে যায় যা তুমি একেবারেই চাওনা সুতরাং ফ্যাসিলিটিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরী একইভাবে তুমি তোমার রেফ্রিজারেটর সব সময় চালু রাখতে চাইবে এই সবকিছুর জন্য তোমাকে আগে থেকেই সর্তকতা অবলম্বন করতে হবে এক্ষেত্রে লামিনার ফ্লো হুডকে তুমি বাদ দিতে পারো ঠিক আছে কিন্তু শুধু ভারতে নয় সারা পৃথিবীতেই পাওয়ারের হঠাৎ ওঠানামা একটি গুরুতর সমস্যা সুতরাং এই বিষয়গুলির ব্যাপারে অর্থাৎ সেফটি প্রটোকল অ্যাসেপটিক টেকনিক ব্যাকআপ প্ল্যান ইত্যাদির ব্যাপারে আমাদের সর্তকতা অবলম্বন করতে হবে সুতরাং আজকে আমি এখানেই শেষ করছি আমরা আরো অন্যান্য বিষয়ে আলোচনা চালিয়ে যাব কিন্তু তোমাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং সঠিকভাবে ডিজাইন করতে হবে